নমস্কার আমি আইআইটি কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জি বলছি আজকের বিশ্বে পরিষেবার পরিচালনা এবং তার সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে মতবিনিময় করতে চাই পরিষেবা প্রবাহে গ্রাহক এবং পরিষেবা গ্রহণকারী গ্রাহকদের আচরণ নিয়ে আমরা গত দুটি সেশন ধরে আপনাদের সাথে কথা বলেছি ভোক্তাদের আচরণ নিজের থেকেই একটা অধ্যায়নের বিষয় আমরা বিভিন্ন সাইটে গ্রাহকদের আচরণের উপর সম্পূর্ণ সেমিস্টার ধরে প্রাথমিক স্তরের কোর্স এবং উন্নত স্তরের কোর্স সরবরাহ করে থাকি কিন্তু আমরা আমাদের ভোক্তাদের আচরণের উপলব্ধি থেকে খুঁজে বের করেছি সেই বৈশিষ্ট্য গুলো যেগুলো একটা পরিষেবার উপভোক্তা কে বুঝতে খুব গুরুত্বপূর্ণ গত সেশনে আমরা গ্রাহকদের প্রত্যাশা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমরা গত সেশনে দেখেছিলাম কিভাবে কোন পরিষেবার প্রয়োজন গ্রাহকদের মনে আসে এবং তারপরে কি ঘটে থাকে গত সেশনের শেষভাগে আমরা গ্রাহকদের মনে কাঙ্খিত পরিষেবার স্তর গ্রাহকদের মনের পর্যাপ্ত পরিষেবার স্তর এবং এই দুটি স্তনের মাঝখানের জায়গা যেটাকে বলে জোন অফ টলারেন্স সম্পর্কে কথা বলেছিলাম গত সেশানে আমরা এই উপলব্ধি নিয়ে শেষ করেছিলাম যে আমাদের নীল লাইনের উপরে থাকতে হবে যে স্তরে এখন আমাদের কাজ হচ্ছে বা যেটাসম্ভাব্যবা ভালো বলে মনে হচ্ছে সেখান থেকে আমাদের ওয়াও স্তরে যেতে হবে যেটা গ্রাহককে অনাবিল আনন্দ দিতে সক্ষম এবং আজই দেখে নেওয়া যেতে পারে কিভাবে পরিষেবার মধ্যে এবং পোস্ট পরিষেবা পর্যায় পরিচালনা করার মাধ্যমে এটি হতে পারে সুতরাং যখন কোন গ্রাহক কোন নির্দিষ্ট পরিষেবা ব্যবহারের জন্য সিদ্ধান্ত নিয়েছে তখন ইতিমধ্যেই গ্রাহক আমরা যে বৈশিষ্ট্য গুলি নিয়ে আলোচনা করেছি অনুসন্ধান এর বৈশিষ্ট্য অভিজ্ঞতার বৈশিষ্ট্য এবং বিশ্বাস এর বৈশিষ্ট্য এগুলি বিবেচনা করে বিকল্পগুলি মূল্যায়ন করে এসেছে এবং আমরা এটা আলোচনা করেছিযে পরিষেবায় অনুসন্ধানের বৈশিষ্ট্য প্রাধান্য পায় সেই ক্ষেত্রে বিকল্পগুলি তুলনা করা বেশ সহজযেখানে অভিজ্ঞতা বেশি প্রাধান্য পায় সেখানে তুলনা করা একটু কঠিন আর যে পরিষেবায় বিশ্বাসযোগ্যতা বৈশিষ্ট্য প্রাধান্য পায় সেটি মূল্যায়ন করা সবচেয়ে কঠিন এবং এই কঠিন বা সহজ ধারণাএটি কিছুটা নির্ভর করে ঝুঁকির উপলব্ধির উপর সুতরাং আগের সেশনে যে গ্রাফটা দেখেছিলাম সেটাতে গ্রাহকের কোন কেনার সিদ্ধান্ত সেই গ্রাফের বাঁদিকে হবে অথবা যে দুটো কুঁজ আছে সেখানে হবে সুতরাং যে পরিষেবাগুলি স্পর্শ দিয়ে বোঝা সম্ভব বা যে পরিষেবাগুলোর সঙ্গে অনেক বেশি পরিমাণ পন্য জড়িত অনুসন্ধান জড়িত সিদ্ধান্ত সেগুলির ক্ষেত্রে বেশি হয় এবং সেই সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ কিন্তু এই চিত্রের যত ডানদিকে যাওয়া যায় ততই জটিলতা বাড়তে থাকে এবং সঠিক ভারসাম্য রাখতে অসুবিধা হয় যত আমরা খাঁটি পরিষেবা মানে বিশ্বাসের উপর ভিত্তি করা পরিষেবা যেমন মেডিকেল ট্রিটমেন্ট বা আইনি পরামর্শ বা শিক্ষা এদের দিকে এগোতে থাকি এবং এইসব ক্ষেত্রে বেশিরভাগ সময় ভারসাম্য রাখতে হয় কোন সুপ্ত প্রয়োজনের সাথে কোন বর্ণিত প্রয়োজনের সাথে নয় এগুলির সাথে অনেক ধরনের আবেগ জড়িয়ে থাকে এবং সেই ক্ষেত্রে পরিষেবার পরের পর্যায়টি ততটাই গুরুত্বপূর্ণ যতটা পরিষেবা পর্যায়টা তবে পরিষেবার মুখোমুখি পর্যায় আমাকে ফিরে যেতে হবে কিছু আলোচনায় যেটা আমরা আগে করেছিলাম যখন আমরা পরিসেবা ব্যবসাকে ম্যাক্রো দৃষ্টিভঙ্গিতে দেখেছি তার মধ্যে একটি হচ্ছে এই চিত্রটি যেটা আমি আগে দেখিয়েছি এবং যার উপর ভিত্তি করে আপনাদের প্রথম সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল মনে রাখবেন আমি উল্লেখ করেছিলাম যে আপনাদের খুব বেশি সংযোগ আছে এরকম পরিষেবা বেছে নিতে হবে যেমন ধরুন কোন নার্সিংহোম বা চার তারা হোটেল কিংবা চুল কাটা বা কোনো ভালো রেস্টুরেন্ট এবং আপনাকে সেই পরিষেবার পিছনের বা ব্যাক স্টেজের কার্যকলাপ গুলি এবং সামনের বা ফ্রন্ট স্টেজের কার্যকলাপ গুলি নথিবদ্ধ করতে হবে তবে আমরা আজ যা বলছি তা হল উচ্চ যোগাযোগের পরিষেবাতে পরিষেবার মুখোমুখি পর্যায়ে পরিষেবা প্রদানকারীর পরিষেবা গ্রাহককে তথ্য প্রদান করা খুবই জরুরী উচ্চমানের তথ্য প্রবাহ হতে হবে পরিষেবা সরবরাহকারী থেকে ভোক্তার জন্য এবং এটা করতে হবে একদম সঠিক সময়ে সুতরাং একদম সত্য মুহূর্তে মনে করো আমরা আগে যে আলোচনা করেছিলাম যে মোমেন্ট অফ ট্রুথ বা সত্যের মুহূর্ত আসে যখন গ্রাহক সেই পরিষেবার সাথে স্পর্শ অবস্থায় আছে উদাহরণ হিসেবে ধরুন আপনি একটা রেস্টুরেন্টে আছেন সেখানে সার্ভারের সাথে আপনার স্পর্শ পয়েন্ট বা স্টুয়ার্ডের সাথে আপনার স্পর্শ পয়েন্ট বিল দেওয়ার সময় আপনার স্পর্শ পয়েন্ট এই সবগুলি হচ্ছে সত্যের মুহূর্ত আবার এই মুহূর্তগুলো ই ব্যর্থতার মুহূর্ত হতে পারে সুতরাং আমরা আলোচনা করেছি যদি আমাদের মনে থাকে যে কিভাবে আমরা পরিষেবার সমস্ত খুঁটিনাটি নথিবদ্ধ করেছি বুঝতে চেষ্টা করেছি তার প্রবাহকে দেখেছি সেই পরিষেবার প্রতিচিত্র বা প্রবাহ চিত্র কে যেটা থেকে এই স্পর্শ পয়েন্টগুলি এই সত্যের মুহূর্তগুলি ব্যর্থতার মুহূর্ত এবং ব্যর্থতার সম্ভাবনা বোঝার চেষ্টা করেছি এবং পরিষেবা দেওয়ার সময় আমরা এখন যে পর্যায়ের আলোচনা করছি সেই মুখোমুখি পর্যায়ে খুব ভালো তথ্যের আদান প্রদান হওয়া উচিত যার ফলে আমাদের ব্যর্থতার সম্ভাবনা অনেক কমে যায় এবং গ্রাহকের সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আমরা কিছু মডেল আলোচনা করেছিলাম যেমন সার্ভাকশন মডেল যেটা পরিষেবা এবং উৎপাদনের সংমিশ্রণ আমরা এই মডেল নিয়ে আলোচনা করি যখন আমরা পরিষেবার সিস্টেমের প্রকৃতি নিয়ে আলোচনা করি যেখানে বিপণন এবং পরিচালনা অথবা বিপণন এবং মানবসম্পদ অথবা পরিচালনা এবং মানব সম্পদ এইগুলো কে পৃথক করা যায় না তাদেরকে একটা সমগ্র সিস্টেম হিসাবে ভাবতে হবে আমরা থিয়েটারে রূপক হিসাবে বলে থাকি যে সত্যের মুহূর্তে এবং স্পর্শ পয়েন্টে আমরা যদি একটা নির্দিষ্ট মান বজায় রাখতে চাই স্ট্যান্ডার্ডাইজেশন বা প্রমিতকরণ করা যেতে পারে সেই পরিষেবা কারীর ভূমিকাকে খুব ভাল করে উপলব্ধি করে এবং তাদেরকে কোন লিপি বা script প্রদান করে সুতরাং আপনারা যদি ইতিমধ্যেই এই সার্ভাকশন মডেল নিয়ে কাজ করে থাকেন কিংবা পরিষেবার প্রতিচিত্র বানিয়ে থাকেনএমন কোনো উচ্চ যোগাযোগকারী পরিষেবার ক্ষেত্রে যেটা আপনাদের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ছিল তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি এটাকে পরিচালনা করবেন পরিষেবা পর্যায় বা পরিষেবা সংঘটিত পর্যায় এবং আমার মনে হয় আমার এটা হাইলাইট করা উচিত যে পরিষেবাগুলির ক্ষেত্রে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ সেগুলির প্রতিটি পর্যায়ের পরিচালনা খুব চিন্তা ভাবনা করে তৈরি করা উচিত দেখা উচিত যাতে তথ্যের আদান প্রদান কখনোই বন্ধ না হয় দেখা উচিত যে গ্রাহকের মনে উদ্বেগের মাত্রা যেন বেড়ে না যায় এবং এটি অভিজ্ঞতায় ভারী পরিষেবাগুলির ক্ষেত্রে কিছুটা সহজ বিশ্বাস ভারী পরিষেবাগুলির থেকে কিন্তু আমাদের দেখে রাখতে হবে যে স্পর্শ পয়েন্টগুলি যাতে খুব ভালোভাবে পরিচালিত থাকে সুতরাং উদাহরণ হিসাবে বিখ্যাত থিমপার্ক গুলিও যেমন ধরুন তথাকথিত ডিজনিল্যান্ড ডিজনিওয়ার্ল্ড আপনি যদি সেখানকার ছোট ছোট মুভিগুলো দেখেন যেগুলো আজকাল নেটে উপলব্ধ তাহলে আপনি দেখতে পাবেন যে তারা কর্মীদের কতটা প্রশিক্ষণ দিয়েছে তারা সিস্টেমগুলোর ত্রুটিহীন অপারেশনের জন্য কতটা যত্ন নেয় যাহাতে পরিষেবার অভিজ্ঞতা নিরাপদ সুরক্ষিত এবং আনন্দদায়ক হয় এবং অবশ্যই যে জায়গায় পুরোটাই জয়রাইড সেখানে যদি কোন দূর্ঘটনা ঘটে তাহলে সেটা এই থিম পার্কের ব্যবসাকে খুব দ্রুত ধ্বংস করতে পারে সুতরাং আপনি খালি গ্রাহকদের নিরাপত্তা সুরক্ষা এবং আনন্দের প্রবাহকে নিশ্চিত করেননি এটাও নিশ্চিত করেছেন যাতে এগুলি প্রতিটি মুহূর্ত দিনের পর দিন একইরকমভাবে বজায় থাকেযাতে আপনার সুরক্ষার রেকর্ড 9999 পারসেন্ট হতে পারে সুতরাং এইসব স্পর্শ পয়েন্ট গুলো কে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে এই উচ্চস্তরের কর্মক্ষমতা সবসময় বজায় থাকে এবং সেই জন্যই যেই পরিষেবাগুলিতে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরুন রেস্টুরেন্ট কিংবা চুল কাটা ইত্যাদি সেই গুলিতে সিক্স সিগমা ধরনের গুণমান পরিচালনা পদ্ধতি গুলি লাভজনকভাবে প্রয়োগ করা যেতে পারে গ্রাহক সন্তুষ্টি এবং পরিষেবার মান বোঝার আরো বিভিন্ন ধরনের মডেল নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব তবে আজ আমি এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে পরিষেবাগুলি খুবই intangible বা অধরা এবং আরো সব এই ধরনের বৈশিষ্ট আছে তাদের ক্ষেত্রে পরিষেবার পুরো পর্যায়টি মানে মুখোমুখি হওয়ার আগের পর্যায় থেকে মুখোমুখি পর্যায় এবং মুখোমুখির পরের পর্যায় তে গ্রাহকের প্রত্যাশা কিরকম ভাবে প্রবাহ হয় সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন অধরা পরিষেবার Quality বা গুণমান হচ্ছে সেবার আগে কিংবা সেবার মুহূর্তে গ্রাহকের প্রত্যাশা এবং সেবার পরে গ্রাহকের উপলব্ধি র মাঝখানে যে ব্যবধান সেটির মান গ্রাহকরা কিভাবে তাদের মনে নির্ণয় করছে সুতরাং এই যে সেবার আগে এবং পরিষেবার সময়ের প্রত্যাশা এবং পরিষেবার পরের উপলব্ধি এই P মাইনাস E হচ্ছে গুণমানের পরিমাণ এবং গ্রাহক সন্তুষ্টি মডেলের ভিত্তি এর মাঝখানে অনেক উপাদান রয়েছে যেমন পারফরম্যান্স বা সম্পাদনাপ্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়া বা প্রত্যাশার ধারেকাছে হওয়া কিংবা প্রত্যাশার থেকে নিম্নমানের হওয়া তার মানে ভালো লাগার অনুভব একই রকম অনুভব এবং খারাপ অনুভব এই সন্তষ্টির মাঝেও অনেক সূক্ষ্ম তারতম্য আছে সেটা আমরা আলোচনা করব যখন আমরা পরিষেবার গুণমান পরিষেবার উৎপাদনশীলতা এবং গ্রাহক সন্তুষ্টি নিয়ে আলোচনা করব আমরা এটাও আলোচনা করব যে সন্তুষ্টি ছাড়িয়ে গিয়ে গ্রাহকদের মনে wow বা চরম আনন্দের অনুভূতি কিভাবে আনা যায় সুতরাং আমাদের যে উদ্দেশ্য হবে সেটা এই blue স্তর এবং yellow স্তরকে নজরে রাখা এবং blue স্তরকে ছাড়িয়ে যাওয়া আমাদের এটা বুঝতে হবে যে wow বা চরম আনন্দের অনুভূতি আসবে তখনই যখন গ্রাহকের মনে হবে প্রক্রিয়াটি খুবই লাভজনক একটি খুবই অপ্রত্যাশিত ভালোলাগার অনুভব এবং এটা নিশ্চিতভাবে প্রয়োজনের উৎপত্তি এবং সন্তুষ্টি পাওয়ার প্রত্যাশা থেকে অনেক বেশি সুতরাং এই ইতিবাচক এবং অপ্রত্যাশিত প্রভাব যা এই আনন্দের সৃষ্টি করে এগুলি কিভাবে হয় আমাদের কিছু উদাহরণ দেখতে হবে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমি আপনাদের অনুরোধ করব যে একটা এসাইনমেন্ট হিসাবে এখানে আলোচনার জন্য আপনারা সবাই আপনাদের অভিজ্ঞতার সেই ধরনের মুহূর্তগুলো শেয়ার করুন সেটা কোন একটা লন্ড্রি পরিষেবা হতে পারে কোন একটা সঙ্গীত বা আবৃতি হতে পারে অথবা কোন সিনেমা হতে পারে কিন্তু কোন সিনেমা বা নাটক কে বর্ণনা করা কিছুটা কষ্টকর সুতরাং এমন পরিষেবা চয়ন করুন যেখানে পরিষেবা কারীর সাথে যোগাযোগ খুবই বেশি কিংবা মাঝারি স্তরের এবং সেই পরিষেবার সময় আপনাদের ভালো লাগার মুহূর্ত গুলো আমাদের জানান আপনারা লেখার চেষ্টা করুন একটা কিংবা দুটো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ যে কিভাবে এটা হয়েছিল এবং ওই বিশেষ বৈশিষ্ট্য গুলোর কথা যার থেকে আপনি অনাবিল আনন্দ লাভ করেছিলেন কিভাবে আপনার ওই স্পর্শ পয়েন্টগুলো স্মরণীয় হয়ে উঠলো সেই বিশেষ আনন্দময় পরিষেবার কথা মনে এলে আপনার মনে কি ধরনের অনুভূতি আসে এইগুলি আপনারা সকলে শেয়ার করলে আমরা দেখব কিভাবে একটা নির্দিষ্ট প্যাটার্ন তার থেকে উঠে আসে আমরা এটাও অনুসন্ধান করতে পারি যে পরিষেবা সরবরাহকারী সংস্থার পারফরমেন্সের সাথে এর কোন যোগাযোগ আছে কিনা যেটা আমাদের গবেষণার অভিজ্ঞতার সাথে সমর্থিত হচ্ছে কিনা সুতরাং আমরা দেখবো যে গ্রাহকদের মনে এই আনন্দময় মুহূর্ত তৈরি করার সাথে সেই সংস্থার আর্থিক অবস্থা এবং ব্যবসায়িক পারফরম্যান্স এর কোন যোগসুত্র আছে কিনা গত দুটি সেশন এর উপসংহারে আমরা গ্রাহকের এই তিন প্রকারে পরিষেবা কে গ্রহণ করা নিয়ে আলোচনা করেছি মানে পরিষেবার মুখোমুখি হওয়ার আগের পর্যায় পরিষেবা পর্যায় এবং পরিষেবার পরবর্তী পর্যায় আপনাদের সামনে রাখা এই স্লাইডে দেখানো হয়েছে কেনার আগেরপর্যায়ের প্রতিটা পদক্ষেপ যেমন প্রয়োজনের উৎপন্ন হওয়া তথ্যের অনুসন্ধান এবং বিশ্লেষণ এবং ক্রয় করার বিচার করা গ্রাহকের মনের মধ্যে ঝুঁকির উপলব্ধি এবং সেটিকে পরিচালনা করার প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা ক্রয় করার আগের পর্যায়ে যে সহনশীলতার অঞ্চল সেটা নিয়েও আলোচনা করেছি পরিষেবা পর্যায়ে আমরা সত্যের মুহূর্তগুলো নিয়েও কথা বলেছি এবং পরিষেবা কে একটা সম্পূর্ণ সিস্টেম হিসাবে বোঝার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি একটা মসৃণ সিস্টেম হিসাবে যেখানে উৎপাদন বিপণন মানবসম্পদ পরিচালন এবং সরবরাহ চেইন পরিচালন সমস্ত একটা সমন্বিত সত্তা হিসেবে কাজ করতে হবে আমরা পূর্বেই যে সার্ভাকশন মডেলটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি সরবরাহ করতে গেলে এসমস্ত প্রক্রিয়াগুলো কে উন্নত ভাবে সমন্বয় করতে হবে এবং আমরা এটাও আলোচনা করেছি যে পরিষেবা কে কি করে নাটকের রূপক হিসাবে দেখা যায় এবং ভীষণ পরিবর্তনশীল সম্ভাবনা গুলির মধ্যে standardization বা মানকতার কিছু স্তর তৈরি করতে ভূমিকা এবং স্ক্রিপ্টগুলির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি কোন পরিষেবার মুখোমুখি পর্যায়ে সরবরাহকারী সাথে গ্রাহকের কথোপকথন হবেই কারণ এটি একজন মানুষের সাথে অন্য মানুষের ঘটনা অবশেষে আজ আমরা আলোচনা করেছি যে পরিষেবার পরবর্তী পর্যায়ে আমাদের বুঝতে হবে গ্রাহকরা এটার মূল্যায়ন করে প্রাক পরিষেবা বা পরিষেবার সময়ের প্রত্যাশা এবং পরিষেবার পরবর্তী পর্যায়ের উপলব্ধির ব্যবধান বা P E থেকে সুতরাং এই P Eসম্বন্ধে আমরা আরো বিস্তারিত আলোচনা করব যখন আমরা পরিষেবার গুণমান এবং উৎপাদনশীলতা নিয়ে পরে কথা বলব সুতরাং গত দুটি সেশন পরিষেবা ডোমেইনে গ্রাহকদের আচরণের মূল বৈশিষ্ট্য গুলো দেখেছি এবং খুব ভালো পরিষেবার ব্র্যান্ড তৈরি করতে গ্রাহকদের সন্তুষ্ট রাখতে এবং শেষ পর্যন্ত গ্রাহকদের অনাবিল আনন্দ দিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে দেখেছি পরের সেশন আমরা দেখব কিভাবে গ্রাহকরা সহ বিপণনকারী বা আমাদের প্রচারক হতে পারে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যেগুলোকে আজকাল আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখছি যেটাকে আমরা বলতে পারি সহ নির্মাণ প্রক্রিয়া এই সবই পরের সপ্তাহে হবে